এখন এখন আমরা এদিকে তাকাই আমরা স্থান এবং সময় সসীম পার্থক্য সময় ডোমেন পদ্ধতিগুলি কীভাবে মোকাবেলা করব তা মূলত আমরা দেখেছি স্থান এবং সময় আপডেট আমরা যা দেখেছি তা হল এখন এফডিটিডি র সংখ্যা বিশ্লেষণের বিবরণে আমাদের আসলে এটি পেতে হবে সুতরাং এটি অপেক্ষাকৃত একটি নতুন বিষয় যা সীমাবদ্ধ উপাদান পদ্ধতির ইন্টিগ্রাল সমীকরণ পদ্ধতির ক্ষেত্রে আমরা অধ্যয়ন করি নি এবং এটি আসছে কারণ এখন আমরা সময়ের সাথে সুস্পষ্টভাবে আচরণ করছি সুতরাং উদাহরণস্বরূপ একটি প্রশ্ন যা এখানে আসতে পারে তা হল সমাধানটির স্থায়িত্ব আছে কি তা রূপান্তরিত হয় বা এটি বিস্ফোরিত হয় অবিচ্ছেদ্য পদ্ধতির ক্ষেত্রে আমরা e to the j omega t নিয়েছি সুতরাং এটি সর্বদা একটি সময় সুরেলা আচরণ করে এখানে এটির নিশ্চয়তা নেই তাই আমরা কোন অবস্থার অধীনে অধ্যয়ন করতে চাই সেখানে কোনও শর্ত আছে সুতরাং এফডিটিডি তে আমরা এখন পর্যন্ত যে প্রধান পরামিতিগুলি দেখেছি সেগুলি কী বিচক্ষণতা Δx Δy Δz Δt এবং এখনও অবধি আমরা কোনও বাধা বা কোনও নকশার নীতি দিই নি যা আপনার এটিকে এত বেশি বা বেশি হতে বেছে নেওয়া উচিত সুতরাং আপনি কীভাবে জানেন যে আমরা কীভাবে Δx Δt এর মূল্যবোধগুলি জানি যা আমাদের আসল অর্থ সঠিক হতে পারে এমন একটি সমাধান পাওয়ার জন্য আমাদের চয়ন করা উচিত আমি এটি যে কোনও এক্সের জন্য প্রক্রিয়া চালাতে পারি তার জন্য এটি চালাতে পারি Δx Δy Δt এর অর্থ এই নয় যে সঠিক উত্তর সুতরাং এই অংশটি হল সংখ্যার বিশ্লেষণ অধ্যয়ন করা হতে পারে আমি কখন অর্থবহ সমাধান পাব সুতরাং আমরা স্থিতিশীলতার মানদণ্ডটি দেখতে যাবো এটি খুব সাধারণ কিছু আমরা যা করব তা হল আমরা একটি তুচ্ছ উদাহরণ নেব যেখানে আমি সঠিক সমাধানটি জানি এবং আমি এটিকে এফডিটিডি থেকে গণিত সমাধানের সাথে তুলনা করব এবং আমরা উভয়ই একই বা এটিকে হতে চাই অন্তত ত্রুটি নিয়ন্ত্রণ করুন সুতরাং আসুন আমরা দেখতে পাই যে এটি কী পরিস্থিতিতে ঘটে সুতরাং আপনি কী মনে করেন ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণের সহজ সমাধান হিসাবে সরল ম্যাক্সওয়েল আমরা এটি বেছে নেব এবং তারপরে আমরা এটি সমাধান করব সুতরাং আপনি খালি জায়গায় ম্যাক্সওয়েলের সমীকরণগুলি সম্পর্কে কী চান কোনও বর্তমান নেই কোনও উত্স নেই কিছুই ঠিক নেই এবং আমরা জানি যে সমাধানটি হল সমতল তরঙ্গ তাই এই বিমান তরঙ্গটি অনেক বার আমাদের উদ্ধারে আসে সুতরাং আসুন সাধারণ তরঙ্গ ধারণা দিয়ে শুরু করি প্লেন ওয়েভটি আমরা আবার এক মাত্রায় জানি আমরা এটি খুব সহজভাবে নেব তরঙ্গ সমীকরণকে সন্তুষ্ট করে এবং আমরা ইতিমধ্যে জানি যে এটির কোন রূপের বিশ্লেষণাত্মক সমাধান রয়েছে প্লেন ওয়েভের ডান দিকটি আমি বলতে চাইছি সুতরাং এটিই কি ঠিক ঠিক আছে আমরা জানি যে এটিই এই সমীকরণের সমাধান সুতরাং এটি আমাদের পক্ষে একটি রেফারেন্স সমাধান রয়েছে খুব ভাল এখন যখন আমরা এই সমীকরণকে বিবেচনা করতে শুরু করি আপনি কী করবেন আপনি কীভাবে এই সমীকরণকে বিবেচনা করবেন সুতরাং প্রথমে আসুন আমরা দেখতে পারি যে ডেরাইভেটিভের ক্রমটি সেখানে দ্বিতীয় ক্রম ডেরাইভেটিভ সঠিক সুতরাং যখন আমি লিখব আমি টেলরের উপপাদ্যটি ব্যবহার করব কারণ এটি আমরা কি ব্যবহার সুতরাং ঠিক আছে প্রথম পদটি আমি দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ ঠিক আছেও অন্তর্ভুক্ত করব সুতরাং এখন আমি টেলরের প্রায় সীমাবদ্ধতা পেয়েছি যতক্ষণ না আমি দ্বিতীয় ক্রমটি লিখেছি যা কী এবং আমি দ্বিতীয় অর্ডারের ডেরাইভেটিভ রাইটের কী জন্য তার একটি প্রায় অনুমান চাই সুতরাং একইভাবে আমি ডানদিকে লিখতে পারি একই শব্দ বিয়োগ একই পদ প্লাস এটি বিন্যাস সুতরাং এখন আমি যদি এই দুটি সমীকরণের জন্য আমি কী করব দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ আনুমানিক করতে চান আমি যাই করুক না কেন বিয়োগফলকে যোগ করুন আমি এই দুটি সমীকরণ যুক্ত করলে এই দুটি সমীকরণ যুক্ত করুন ছাত্র ৫ আমি প্রায় একটি প্রথম তরঙ্গ সমীকরণ দ্বিতীয় ক্রম ডেরাইভেটিভস হিসাবে দেখতে চাই সুতরাং আমি দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভের জন্য একটি আনুমানিক চাই তাই আমি যদি এই দুটি সমীকরণ যুক্ত করি সুতরাং এটি বলে যে আমি ইতিমধ্যে এটিকে এদিকেই একদিকে এনে দিতে পারি সুতরাং এখানে যখন এখানে যুক্ত করব তখন সমস্ত পদ কী হবে সুতরাং আমি পাবো এটি কি সঠিক বা আমরা কোনও পদ অনুপস্থিত সুতরাং সাধারণভাবে এটি হ্যাঁ হ্যাঁ আমি কেবল এটি ছেড়ে দিতে পারি এটি হল আরও উচ্চতর শর্তাবলী ঠিক আছে আসুন আমরা আমাদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই সুতরাং আসুন এই সমীকরণটি 1 টি কল করুন এবং এটি এখন সমীকরণ 2 সুতরাং আমি যদি এই 2 টি 1 এ রাখি তবে আমি এটি স্পেসে প্রয়োগ করতে পারি আমি এটি যথাসময়ে প্রয়োগ করতে পারি সুতরাং আসুন প্রথম পদটি ডান লিখি সুতরাং আমি এটিই করতে চাই এখন আমি গ্রিড ঠিক আছে বৈদ্যুতিক ক্ষেত্রের দিকে তাকিয়ে আছি তাই স্থান ডেরাইভেটিভস সুতরাং আমি কোথায় মহাকাশে বৈদ্যুতিক ক্ষেত্রগুলি জানি যে বৈদ্যুতিক ক্ষেত্রগুলি কতটা দূরে Δx ঠিক আছে সুতরাং এখানে আমি কি লিখতে হবে প্রথমে সংক্ষিপ্ত হাতের স্বরলিপিগুলিতে এগুলি সমস্ত একই সাথে ঘটবে তবে মহাকাশে একটি পৃথক অবস্থান সুতরাং এন আমি কী লিখব i i 1 i 12 i 12 প্রথম শব্দটি কী হওয়া উচিত কোন j নেই এটি এটিকে 1 ডি করি সুতরাং গ্রিড পয়েন্টগুলি কেবল 1 2 3 4i আমি ঠিক আছে সংখ্যায় গণনা করেছি সুতরাং z0 Δz 2 সুতরাং এটি পরবর্তী গ্রিড পয়েন্ট 0 Δ Δz2 i 1 ছাত্র হ্যাঁ আমি যদি z0 i হয় আমি হতে তাই এটি পরবর্তী i1 হয় বিয়োগ হয় আমি z0 চিহ্নিত করতে আমি বেছে নিচ্ছি সুতরাং আমি এখানে যা লিখেছি এফ তিনটি পয়েন্ট z0 Δz 2 z0 z0 z 2 এ মূল্যায়ন করা হয় সুতরাং দুটি সংলগ্ন পয়েন্টের মধ্যে ব্যবধানটি কী কারণ এটি z0 Δz 2 এটি পূর্ববর্তী সুতরাং সময়টির মতো স্থানটির কথা ভাবুন এই এক্স এর মতো এটি আমি এটি আমি i1 এটি আমি i 1 ঠিক আছে সুতরাং গ্রাফিক্যালি দ্বিতীয় ডেরাইভেটিভ কি ঠিক আছে এই তিনটি পয়েন্টে এটি ফাংশন মূল্যায়নের সংমিশ্রণ ছাত্র সুতরাং আমরা গ্রহণ করছি না এটি একই এবং কি দ্বারা বিভক্ত না 1 আসুন 2 সমীকরণের ডিনোমিনেটরটি কী ছাত্র Δx 2 Δx 2 টি ঠিক আছে সুতরাং আপনি সম্ভবত ভুলে যাচ্ছেন এর অর্থ কী এর অর্থ t nΔt এবং x x0 iΔx এ বৈদ্যুতিক ক্ষেত্র এখন আশা করি এটি পরিষ্কার হয়ে গেছে মহাকাশের প্রতিটি বিন্দু Δx দ্বারা পৃথকভাবে ছড়িয়ে থাকে প্রতিটি সময় উদাহরণগুলি পৃথকভাবে Δt দ্বারা ছড়িয়ে যায় এটি হল সঠিক স্থান এবং সময় বিবেচ্যতা এবং এটি সুতরাং 1 c2 ঠিক আছে সমান হতে চলেছে সুতরাং এখন আমি প্রথম শব্দ হিসাবে এটি কি লিখতে হবে আমি সময় ডেরাইভেটিভ আনুমানিক চেষ্টা করার চেষ্টা করছি দ্বিতীয় বারের ডেরাইভেটিভ সুতরাং E আমি কী লিখব কোন স্থানটি আমাদের বেছে নেওয়া উচিত মহাকাশের সরলতম বিন্দু i ছাত্র i খুব ভালো সময় এন প্লাস 1 এটি একটি অধিকার কারণ এখন আমি সময় ব্যয় করার সময় নিচ্ছি তাই সময় বিয়োগের ক্ষেত্রে আমাকে বিভিন্ন গ্রিড পয়েন্ট নিতে হবে পরের শব্দটি 2En i 1 2En 2En1 সময়ের সাথে তারা কতদূর আলাদা শিক্ষার্থী 1 1 না Δt সুতরাং এখানে ডিনোমিনেটরটি কী হওয়া উচিত Δt2 নয় অন্য কিছু সিটির একটি উপাদান ভুলে যা তরঙ্গ সমীকরণ থেকে আসছে সুতরাং এটি হল তরঙ্গ সমীকরণ যা ধারাবাহিক স্থানাঙ্কগুলিতে দেখতে খুব ভাল লাগছিল তবে বিচক্ষণ সংস্করণে এগুলি হল আমাদের সঠিক পদটি সুতরাং আমি স্থান বিবেচনা করছি আমি সময় ঠিক আছে সুতরাং এই চিত্রটিতে আপনি এই দুটি অন্যান্য উদাহরণের কথা ভাবতে পারেন যদি এই মুহুর্তে এখানে সময় হয় সুতরাং এটি এটি ব্যবহার করা হচ্ছে এমন পাঁচটি ধরণের স্টেনসিল পয়েন্ট গ্রিডের আকার একই থাকে আমি Δx Δt দ্বারা পৃথক পৃথক গ্রিড পয়েন্টগুলিতে আমার ফাংশনটি মূল্যায়ন করছি তবে এখন আনুমানিক f ′ to এর জন্য আমার আগে 3 টি মান দরকার আমার 2 মান ঠিক আছে এই চিত্রটি কি পরিষ্কার বা উচিত আমি আবার আঁকছি এটা পরিষ্কার সেখানে রয়েছে এক্স এবং টি হল উল্লম্ব মাত্রা সুতরাং এই পাঁচটি পয়েন্ট পাঁচটি পয়েন্ট স্টেনসিল যা এই ফাংশনটি মূল্যায়নের জন্য ব্যবহৃত হয় বিজ্ঞপ্তিটি মিডপয়েন্টটি সাধারণ En আমি সাধারণ ঠিক আছে সুতরাং এখন আমরা দেখতে চাই যে এরকম গ্রিডে কোন ধরণের তরঙ্গ প্রবাহিত হয় যা অবশ্যই সীমাতে সীমাবদ্ধ এবং একটি সীমাবদ্ধ থাকে সীমাতে এর সঠিক এটি আমাকে ডিফারেনশিয়াল সমীকরণ দেবে ঠিক আছে কিন্তু যখন আমি কিছু সসীম Δx এবং Δt সীমাবদ্ধ চয়ন করুন যা ঠিক হয় এবং আমি জানি যে সমাধানটি সঠিক সমাধান হওয়া উচিত একটি ওয়েভ হওয়া উচিত ঠিক আছে সুতরাং আমরা যা করব তা হল এটি গণনা বিশ্লেষণের একটি সাধারণ কৌশল যা আপনি সমাধান এবং বিকল্প হিসাবে প্রত্যাশিত সমাধানের একটি পরীক্ষামূলক ফর্ম ধরে নিয়েছেন এটি সমীকরণগুলি থেকে উদ্ভূত করার চেষ্টা করার পরিবর্তে আমরা ধরে নেব ট্রায়াল ফর্ম এবং এটি মধ্যে ধাক্কা সমীকরণ এবং দেখুন এটি ঠিক কাজ করে কিনা এবং এই লেজ ফর্মটি তরঙ্গ সমাধান এবং নন তরঙ্গ সমাধান দেওয়ার জন্য যথেষ্ট সাধারণ হওয়া উচিত এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি আমাকে ঠিকঠাক দিচ্ছে এমন সমাধান কি সুতরাং ট্রায়াল সমাধান আমরা এই জাতীয় কিছু নিতে যাচ্ছি সুতরাং আমরা মহাকাশে তরঙ্গ রাখব এবং আমরা প্রশ্ন করব যে আমরা সময় মতো একটি তরঙ্গ পাচ্ছি যা আমরা সেই কৌশলটি অনুসরণ করব সুতরাং আমি এই নিম্নলিখিত ফর্মটি En লিখতে যাচ্ছি আসুন আমরা একটি আন্দোলন করা যাক আমি এখানে যা বলছি তা পর্যবেক্ষণ করুন ট্রায়াল সলিউশনটি এই ফর্মটির যেখানে স্থানটিতে সমস্ত তরঙ্গ রয়েছে ঠিক আছে এবং কিছু সময় আলফা শব্দ রয়েছে এই x টি কেবল বিচ্ছিন্ন সংস্করণ সুতরাং iΔx i আমি আপনার পূর্ণসংখ্যার আপনার জটিল নয় i সঠিক সমাধান কি আছে জন্য সঠিক সমাধান α কি 1 না হ্যাঁ ছাত্র ejωt ejωt ঠিক আছে সুতরাং এটি little কিছুটা সাধারণ তবে এজট একটি ফাসর তবে মনে করা pure খাঁটি ক্ষয়কারী ক্ষয়প্রাপ্ত বা খাঁটিভাবে বাড়ানো ঘনিষ্ঠতার মতো খাঁটি শুদ্ধ ঘনিষ্ঠ হিসাবে দেখা যায় যা ক্যাপচার করতে পারে ছাত্র কারণ এই এটি উদাহরণস্বরূপ হতে পারে αথেকে বেরিয়ে আসতে পারে eβt যেখানে βকিছু জটিল সংখ্যা তাহলে কি হবে আমাদের সমাধানটি আর একটি তরঙ্গ নয় এটি এমন কিছুকে মন্থর বা বাড়িয়ে তুলছে যা শারীরিকভাবে এই পরিস্থিতিতে প্রত্যাশিত নয় সুতরাং আমরা এই সমাধানটি বেছে নিয়েছি কারণ এটি বিভিন্ন সমাধান গ্রহণ করে আপনি ঠিক বলেছেন বাস্তবে αএখানে Δt হ্যাঁ সুতরাং αnতাই না আমারnΔt t তে পরিণত হয় না আমরা এখন কী করব তাহলে প্রশ্নটি কী হয়ে যায় প্রশ্নটি যদি হয়ে যায় তবে আমরা এই ফর্মটি এখানে 4 এ নিয়ে যাব সুতরাং প্রশ্নটি নীচে রয়েছে 4 কে কোন সমীকরণের মধ্যে 3 লিখুন এবং তারপরে জিজ্ঞাসা করুন আমরা কি একটি তরঙ্গ পাই তাহলে জীবন ভাল এবং সবকিছুই সামঞ্জস্যপূর্ণ আমার বিবেচনার পদ্ধতিটি আমার সিস্টেম ভাল সুতরাং আমি আপনাকে একটি ইঙ্গিত দেব যখন আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তখন আমরা ব দ্বীপ এক্স এবং ডেল্টা টিতে কিছু শর্ত পেয়ে যাব এবং সেই শর্তে সমাধানটি একটি তরঙ্গ যা আমরা ঠিক হয়ে যাব সুতরাং আসুন আমরা এটি বিকল্প করার চেষ্টা করি সুতরাং আসুন 1 বাম হাতের সমীকরণটি নিয়ে আসি আমি কী পাব En1 সুতরাং আমরা কেবল এটি লিখতে হবে সুতরাংযে আমার En ঠিক আছে সুতরাং Eni1 তাই কি হবে সুতরাং খেয়াল করুন যে বাম হাতের এবং ডান দিকের সমস্ত শর্তাবলীতে একটি ফ্যাক্টর রয়েছে যা En সমস্ত ক্ষতিকারক তাই একে অপরের সাথে গুণিত হবে সুতরাং এই En শব্দটি মূলত সাধারণ হবে তাই এটি হতে চলেছে এটি এন টার্মে চলছে Eni1 সুতরাং এই প্রথম মেয়াদটি কী হবে সুতরাং α সর্বত্র অবিচ্ছিন্ন থাকবে এখানে থাকবেন কারণ α সঠিকভাবে গ্রহণ করুন এবং পরের পদগুলি n e হতে চলেছে আমরা 4 এ 3 স্থানে স্থির করছি সুতরাং আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে 3 টি প্রথম পদটির 3 বাম হাতের প্রথম পদটি প্রতিস্থাপন করে ছাত্র ডেল্টা এক্স ডেল্টা এক্স Δx খুব ভাল পরের শব্দটি একটি বিয়োগ 2 হতে চলেছে যা n 1 ডান সুতরাং আমি বন্ধনীটির বাইরে যে শব্দটি নিয়েছি তা দেখুন গুণিতকটি ভিতরে যে শব্দটি দ্বারা আমি পেয়েছি i 1 Δx দ্বিতীয় পদটি 2αn আর কিছু এটি হল চূড়ান্ত শব্দটি n α en jkΔx Δx সমান ঠিক আছে সুতরাং Δx 2 আমি আবার ওপারে নেব আবার এখান থেকে সাধারণ বের করতে পারি সুতরাং প্রথম শব্দটি αn 1 এ পরিণত হবে আর কিছু ছাত্র 2αn αn 1 2αn αn 1 অন্য কিছু না ঠিক এই বাকী স্থির মধ্যে সুতরাং এখানে প্রচুর পদ রয়েছে যা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বাতিল হয়ে যাচ্ছে সুতরাং কোন শর্তগুলি বাতিল হয়ে যায় তাত্পর্যপূর্ণ বাতিল হয় সেখানে কোনও বাতিল হয়ে যায় কী বাম এবং ডান উভয় দিক থেকে বাতিল করার সবচেয়ে সুবিধাজনক শক্তি শিক্ষার্থী ডানদিকে αn 1 ডানদিকে ডান পাশে সর্বশেষ শব্দ সুতরাং এটি আরও সহজ করে তুলবে আপনি এটিকে বাতিল করতে পারেন তাই প্রথম শব্দটি হয়ে উঠবে এটি কী হবে সুতরাং αn 1 সুতরাং এই আলফাটি বাইরে আসবে আসুন আমরা বলি যে আমি αn 1 বাতিল করছি সুতরাং ejkΔx e − jkΔx এটি কি 2 cos θ তাই হতে চলেছে এবং সে কারণেই আমি এটি পেয়েছি এবং ডানদিকে আমি বাতিল করেছিলাম αn 1 সুতরাং প্রথম পদটি হবে α2 2α 1 × Δx cΔt 2 সুতরাং আপনার শর্তে আমি বলতে চাইছি আলফাতে এটি কোন ধরণের সমীকরণ আমি সেই লোকটির জন্য সমাধান করার চেষ্টা করছি সুতরাং এটি চতুর্ভুজ সমীকরণ এটি একটি চতুর্ভুজ সমীকরণ অধিকার সুতরাং আমি লিখতে পারি আরও চতুষ্কোণ আকারে এটি সরল সুতরাং আমি একটি α2 পেতে চলেছি এটি Δx cΔt 2 আমি বাম হাতের অংশে চাপ দেব সুতরাং2 coskΔx − 2অর্ধকোণের ক্ষেত্রে সহজ করা যায় can আমি এটিকে sin2 kΔx 2 হিসাবে ঠিক লিখব ছাত্র বিয়োগ 1 সেখানে একটি বিয়োগ 1 হবে সুতরাং আমি চূড়ান্ত ফর্মটি লিখব যে আপনি ঠিক আছেন সুতরাং আমি এটিকে Δx cΔt 2 এ অন্য দিকে সরিয়ে নিয়েছি 2 coskΔx − 2 sin2 kΔx 2 হয়ে গেছে এটি এখানে আপনার পদটি ঠিক খুব সাধারণ বীজগণিত সঠিক কিছুই এটি সম্পর্কে খুব জটিল এবং সুতরাং এই পুরো শব্দটি এখানে আমি যা যা এটিকে কিছু A হিসাবে ডাকতে চলেছে there সুতরাং আমরা প্রায় সেখানে রয়েছি solution সুতরাং অন্য কথায় আমি কী পাব